তাহলে আমি তোমাদেরকে কি বলছিলাম জেল তৈরি করতে চাইলে তোমাকে কোলাজেনের অনুর সংখ্যা বৃদ্ধি করতে হবে এখন এটা অনেকটা ত্রিমাত্রিক অ্যাসেম্বলির মত হবে এবং তুমি এর মধ্যে কোষের বৃদ্ধি ঘটাতে চাইছো এখন তোমার কাছে কি কি বিকল্প রয়েছে তোমার বিকল্প হল ধরা যাক কোষগুলো এইভাবে একটা সারফেসের উপরে আছে তুমি যদি এরকম কিছু ভাবো তাহলে তা জায়গার অপচয় হবে সুতরাং তুমি চাইবে যাতে কোষগুলো ভিতরে প্রবেশ করতে পারে এবং সেই সাথে সব রকমের ত্রিমাত্রিকতা বজায় থাকে যখন তুমি সারফেস এর উপরে কোষগুলোকে এইভাবে বৃদ্ধি করাচ্ছো তুমি বুঝতে পারবে যে কোষগুলো একটা নির্দিষ্ট কন্টাক্ট পয়েন্টের মাধ্যমে ইন্টারঅ্যাক্ট করছে এবং কোষগুলো পরস্পরের সাথেও ইন্টারঅ্যাক্ট করছে কিন্তু এটা পুরোপুরি ভাবে ত্রিমাত্রিক ফিচার বা ত্রিমাত্রিক সিগনালিং পেতে পারছে না আমি এর একটা ত্রিমাত্রিক সিগনেচার চাইছি ত্রিমাত্রিক সিগনেচার পাওয়ার শ্রেষ্ঠ উপায় হলো সিস্টেম এর পোরোসিটি নিয়ন্ত্রণ করা এখন এই কালো রঙের কোষগুলোকে দেখো কোষগুলো এই জায়গাগুলোর মধ্য দিয়ে প্রবেশ করতে পারছে না আমি বুঝতে সুবিধার জন্য অন্য রং ব্যবহার করছি তাহলে কোষগুলো এই সারফেসের মধ্য দিয়ে প্রবেশ করতে পারছে না এখন তুমি কি করতে পারো তুমি এই মলিকিউল গুলোর পোরোসিটির পরিবর্তন করতে পারো সুতরাং তোমাকে পোরোসিটির পরিবর্তন করতে হবে তুমি বুঝতে পারছ যে মলিকিউল গুলো অল্প অল্প করে দূরে সরে যাচ্ছে আমি মলিকিউল গুলোকে পরস্পরের থেকে দূরে সরিয়ে দিচ্ছি এখন মলিকিউল গুলোর মধ্যে যে ইন্টারঅ্যাকশন রয়েছে তা আমি কি করে বুঝবো তুমি নিশ্চয়ই সমস্যাটা বুঝতে পারছ ইন্টারেকশন নিশ্চিত করবার জন্য তোমার মডিউলারি মলিকিউলার হ্যান্ডেলের প্রয়োজন আমি এখানে দাঁড়িয়ে আছি এখন আমি তোমার সাথে অ্যাটাচ হতে চাই আমি আমার হাত প্রসারিত করলাম এবার আরেক হাত আসছে এবং আমি এইভাবে জুড়ে গেলাম সুতরাং দুই দিকে দুটো মলিকিউল রয়েছে এবং আমার কাছে কাপলার আছে সুতরাং তোমার কাছে কোনো ধরনের কাপলার থাকতে হবে এই কাপলার নেটওয়ার্ক বা মেস্ সৃষ্টিতে সাহায্য করবে এবার আরও একটা নতুন জিনিস দরকার তা হলো একটা হ্যান্ডেল হ্যান্ডেল এর মাধ্যমে এই ধরনের মেস্ বা জাল তৈরি হবে এখন তোমার কাছে এই কোষগুলো আছে এর মধ্যে কিছু কোষ বিভিন্নভাবে ভিতরে প্রবেশ করছে এখন তুমি দুটো ছবির মধ্যে তুলনা করতে পারো যেহেতু তুমি সিস্টেমের পোরোসিটি নিয়ে কথা বলছো আমি এর সাথে আরও একটা ডায়মেনশন যোগ করলাম যখন তুমি জেল বানাতে চাইছো তখন তোমার কাছে অবশ্যই একটা পোরোসিমিটার থাকতে হবে তাহলে চিন্তা করে দেখো কিভাবে সিস্টেমটা ধীরে ধীরে ইভোল্ভ করছে প্রথমে আমরা এ এফ এম এর মাধ্যমে সারফেস অ্যানালিসিসের কথা আলোচনা করেছিলাম আমরা এখানেও সারফেস অ্যানালিসিসের জন্য এটমিক ফোর্স মাইক্রোস্কপি ব্যবহার করব এছাড়া এখানেও আমরা সারফেসের সাথে জেলের আচরণ পরীক্ষা করার জন্য কন্টাক্ট অ্যাঙ্গেল মেজারমেন্ট করব তা না হলে যদি সারফেস যেতে না দেয় তাহলে মিডিয়াম টা এই জায়গা গুলো দিয়ে চলাচল করতে পারবে না কন্টাক্ট অ্যাঙ্গেল মেজারমেন্ট করার পর তোমার অবশ্যই এক্সপিএস করা উচিত এক্সপিএস এর মাধ্যমে আমরা নেটিভ জেলের সারফেস ক্যারেক্টারিস্টিকস্ গুলো জানতে পারব তাহলে আমি কোষগুলো যোগ করছি সুতরাং তোমার কাছে এরকম একটা সারফেস আছে এবং এখানে ইন্টারেকশন গুলো ঘটছে তুমি কিভাবে পোরোসিটি পরিমাপ করছো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং তৃতীয় জিনিসটি হল পোরোসিটি তাহলে এই পোরোসিটি কিভাবে পরিমাপ করবে তুমি কিছুটা ফ্লুইড নাও যেকোনো ধরনের ফ্লুইড হতে পারে অনেকে মার্কারি পোরোসিমেট্রি ব্যবহার করে তোমরা এসব করতে যেও না চেষ্টা করো সহজ কিছু নিতে তুমি একটা সাধারন ফ্লুইড নাও ধরো আমি এক্স অ্যামাউন্ট ফ্লুইড নিলাম এর মাধ্যমে তুমি ফ্লুইডটাকে এই জায়গাগুলোর মধ্যে দিয়ে প্রবেশ করতে দিচ্ছো তাহলে দেখো কিছু পরিমাণ ফ্লুইড সিস্টেমের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারবে এবং কিছু পরিমাণ ফ্লুইড পারবে না এখন তুমি ব্যাক ক্যাল্কুলেশন এর মাধ্যমে কতটা ফ্লুইড সিস্টেমের মধ্যে প্রবেশ করেছে তা নির্ণয় করতে পারো এই এক্সট্রা ফ্লুইড যেগুলো সিস্টেমের মধ্যে প্রবেশ করতে পারলো না সেগুলোকে তুমি সরিয়ে নিতে পারো সুতরাং এটাকে মাইনাস এক্স দিয়ে চিহ্নিত করলাম অর্থাৎ যদি নীল টা আসল এক্স হয় তাহলে এটি হলো মাইনাস এক্স তুমি যদি কোলাজেনের ডায়মেনশন এবং কোলাজেন মলিকিউলগুলোর মোট সংখ্যা জেনে থাকো তাহলে ব্যাক ক্যাল্কুলেশনের মাধ্যমে কোলাজেন দ্বারা কভার করে থাকা আয়তনকে পরিমাপ করতে পারবে এখন তোমার কাছে এই ভ্যালু আছে সুতরাং তুমি পোর স্পেস কতটা আছে তা জানো কোনো রকম জটিলতার মধ্যে যেওনা এটাই হলো পরিমাপ করার সবথেকে সহজ পদ্ধতি এখন তুমি এই থ্রি ডায়মেনশনাল ম্যাট্রিক্সের পোরোসিটির পরিবর্তন ঘটাতে পারো পোরোসিটির পরিবর্তন ঘটাতে হলে বিভিন্ন জিনিস মাথায় রাখতে হবে তোমার কাছে ছোট বড় বিভিন্ন আকারের কোষ থাকতে পারে কোষের আকারের উপর নির্ভর করে তুমি কিরকম পোরোসিটির ব্যবহার করবে তা নির্ধারণ করতে হবে পোরোসিটি কোষের সাইজ এর ওপর নির্ভর করে আমাকে সবকিছু সামারাইজ করতে দাও কারণ আমি একসাথে অনেক জিনিস নিয়ে আলোচনা করছি প্রথমত সারফেস অ্যানালিসিসের জন্য তুমি এএফএম অর্থাৎ এটমিক ফোর্স মাইক্রোস্কপি ব্যবহার করছ যা তোমাকে সারফেসের রাফনেস বা স্মুথনেস সম্পর্কে ধারণা দেবে এরপরে তুমি যে পদ্ধতি অবলম্বন করতে পারো তা হলো কন্টাক্ট অ্যাঙ্গেল মেজারমেন্ট কন্টাক্ট অ্যাঙ্গেল মেজারমেন্টের পর তুমি সারফেস কেমিকাল অ্যানালিসিস করতে পারো সুতরাং তোমার কাছে অ্যাটমিক বা এলিমেন্টাল ম্যাপিং এবং কোয়ান্টিফিকেশন এর তথ্য রয়েছে এখন যদি তোমার কাছে জেল থাকে এবং এটা যদি একটা ত্রিমাত্রিক বস্তু হয় তাহলে তুমি পোরোসিমেট্রির সাহায্য নিতে পারো সুতরাং তোমার কাছে বিভিন্ন ধরনের টেকনিক রয়েছে তুমি কোন্ ধরনের কোষ নিয়ে কাজ করছো তার উপর নির্ভর করে পোরোসিটির পরিবর্তন করতে পারো শুধু তাই নয় থ্রি ডাইমেনশনাল ম্যাট্রিক্স গুলোকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে গ্যাসীয় আদান প্রদান সঠিকভাবে হয় কারণ এই ধরনের মাইক্রো এনভারমেন্টে বিভিন্ন ধরনের মেটাবলাইটস থাকে যেগুলো কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে এবং কোষগুলোর অক্সিজেন প্রয়োজন হয় সুতরাং এই গ্যাসীয় আদান প্রদান পদ্ধতিটি যাতে সঠিকভাবে হয় তা নিশ্চিত করতে হবে সুতরাং খুব সাধারন ফিজিক্যাল টেকনিকের মাধ্যমে তুমি নিজস্ব গল্প তৈরি করতে পারো তুমি নিজস্ব সমস্যাগুলোকে টার্গেট করতে পারো তুমি যদি টুলগুলো সম্পর্কে সঠিকভাবে না জানো তাহলে তুমি অনেক প্রশ্নেরই উত্তর দিতে পারবে না তুমি বুঝতে পারবে না কিভাবে তুমি এগুলো করবে কোনো টেকনিক আছে কিনা অবশ্যই বিভিন্ন টেকনিক রয়েছে এবং সেই টেকনিকগুলো জেনে রাখা প্রয়োজন আমরা কোলাজেনের ব্যাপারে আলোচনা করছিলাম তুমি কোলাজেনের থিন ফিল্ম বা থিন জেল বা থিক জেল তৈরি করতে পারো থিক্ বা থিন্ জেল তৈরি করার মাধ্যমে তুমি মেটেরিয়ালের পোরোসিটিকে পরিবর্তিত করছো ধরো তুমি চাইছো তোমার কোষগুলো একটা স্লো রিলিজিং মেটেরিয়াল বা স্লো রিলিজিং ড্রাগে এক্সপোজড্ হোক তুমি এই ধরনের জেলে তোমার মেটেরিয়াল বা নির্দিষ্ট ড্রাগ এনক্যাপসুলেট্ করে রাখতে পারো এবং এর উপরে কোষগুলোর বৃদ্ধি ঘটাতে পারো উদাহরণ হিসেবে ধরো এখানে ড্রাগ মলিকিউলগুলো আছে এবং এর উপরে জেলের মত ম্যাট্রিক্স রয়েছে এটি অত্যন্ত পাতলা অর্থাৎ এর পোরোসিটি খুব কম তুমি পোরোসিটিকে নিয়ন্ত্রণ করতে পারো সুতরাং এর উপরে তুমি কোষগুলোকে রেখেছো পোরোসিটি কম হওয়ায় কোষগুলো ধীর গতিতে নির্দিষ্ট ড্রাগের সম্মুখীন হবে অর্থাৎ পোরোসিটি কম হলে ড্রাগ ধীরগতিতে রিলিজ হবে পোরোসিটির উপর ভিত্তি করে তুমি পুরু বা পাতলা ইত্যাদি বিভিন্ন ধরনের জেল তৈরি করতে পারো শুধু তাই নয় একটি মজাদার বিষয় হল আরও একটি পদ্ধতি তুমি ব্যবহার করতে পারো এমনকি ছবিতে যে রকম দেখিয়েছি সেটাও তুমি ব্যবহার করতে পারো উদাহরন হিসাবে ধরা যাক তুমি এই ধরনের একটা পোরাস্ স্ট্রাকচার তৈরি করেছ আমি একে সারফেস স্ট্রাকচার বলি এখন তোমার কাছে এই হ্যান্ডেলার মলিকিউল গুলো রয়েছে যেগুলো এতে আটকে আছে আমি এ ব্যাপারে আর বিশদে বলছি না আমি এটা তোমার উপরই ছেড়ে দিচ্ছি তুমি বিভিন্ন ধরনের ইলেক্ট্রন বিম ব্যবহার করতে পারো বিভিন্ন ধরনের ইচিং এলেক্ট্রন বিম লিথোগ্রাফি ব্যবহার করে তুমি থ্রি ডাইমেনশনাল কাট্ তৈরি করতে পারো এবং তুমি জেলের ইন্টেরিয়র প্রোফাইল পর্যবেক্ষণ করতে পারো এগুলো অত্যন্ত উন্নত মানের পদ্ধতি এই পদ্ধতিগুলোর মাধ্যমে কোষ এবং সাবস্ট্রেটের মধ্যেকার ইন্টারঅ্যাকশন দেখার চেষ্টা করা হয় এই মুহূর্তে আমি তোমাদের এগুলো ব্যবহার করার পরামর্শ দিচ্ছি না কিন্তু এই পদ্ধতিগুলো কিভাবে ব্যবহার করতে হয় তা সম্পর্কে তোমাদের ধারণা থাকা দরকার কোলাজেনের পর আমরা ল্যামিনিন নিয়ে আলোচনা করব সুতরাং ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশন এর পরে কোষগুলো এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স নিঃসরণ করে এর ফলে অ্যাটাচমেন্ট ঘটে অ্যাটাচমেন্টটাকে আরো শক্তিশালী করছে এখন তোমার কাছে কোলাজেন রয়েছে কোলাজেন নিজেই একটি এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স কোষের সারফেসে কোলাজেনের জন্য নির্দিষ্ট রিসেপ্টর থাকে এবং এরা এভাবে বাইন্ড করে তাহলে তুমি বুঝতে পারছ যে তুমি এখানে অ্যাটাচমেন্ট এর জন্য এই পার্ট এর উপর ভরসা করছো কিন্তু এই পার্ট এর উপর ভরসা করছ না তার মানে অ্যাটাচমেন্ট এর জন্য প্রয়োজনীয় বলের গতি প্রকৃতি পরিবর্তিত হচ্ছে এবং কোষের সারফেসে বিভিন্ন ধরনের ইন্টারঅ্যাকশন গুলিকে আলাদাভাবে চিহ্নিত করতে পারা অত্যন্ত জরুরী কোন্ ধরনের বল এই ইন্টারঅ্যাকশনগুলো ঘটতে সাহায্য করছে তা তোমাদের বুঝতে হবে সম্পূর্ণ ধারণা না থাকলে তুমি এই বিষয়টিকে সঠিকভাবে উপলব্ধি করতে পারবে না এবার আমরা ল্যামিনিনের বিষয়ে আলোচনা করব ইন্টারঅ্যাকশন এর দিক থেকে দেখতে গেলে ল্যামিনিন অনেকটাই সিম্পল তাহলে এটা হলো কোষ এবং তোমার কাছে সাবস্ট্রেট হিসাবে কাঁচের সারফেস আছে এই সারফেসের উপর ল্যামিনিন মলিকিউল দিয়ে কোট করছো কোষের সারফেসে ল্যামিনিনের জন্য নির্দিষ্ট রিসেপ্টর থাকে সুতরাং এখানে এইধরনের একটা ইন্টারঅ্যাকশন ঘটছে এটা তোমার কোষ এখানে তোমার ল্যামিনিন আছে এবং কোষের সারফেসে ইন্টিগ্রিন রিসেপ্টর উপস্থিত আছে এখন এই ইন্টিগ্রিন এবং ল্যামিনিন এর মধ্যে ইন্টারঅ্যাকশন ঘটবে এই ইন্টারঅ্যাকশন কোষগুলিকে ল্যামিনিন সাথে যুক্ত হতে সাহায্য করবে এখন মজাদার বিষয় হল ল্যামিনিন নিজে একটা অত্যন্ত ট্রিকি মলিকিউল ল্যামিনিনকে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স হিসেবে ব্যবহার করা একটা ভালো আইডিয়া এখন এখানে কাঁচের ব্যাপারে কিছুটা আলোচনা করা যাক তুমি কাঁচ সাবস্ট্রেট বা পলিকার্বনেট সাবস্ট্রেট যা খুশি ব্যবহার করতে পারো তুমি এই সাবস্ট্রেট এর উপরে অরনিথিন প্রোটিন দিয়ে কোট করলে সুতরাং সাবস্ট্রেট এর উপরে অরনিথিনের এরকম একটা কোট রয়েছে এই অরনিথিনের কোটের উপর তুমি ল্যামিনিনের কোট প্রয়োগ করলে ল্যামিনিন সাবস্ট্রেট এর সাথে সরাসরি যুক্ত হয়ে যাবেই এই নিয়ে কনফিডেন্ট থাকা উচিত নয় আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি অনেকবার এই এক্সপেরিমেন্ট করতে চেষ্টা করেছি কিন্তু বেশিরভাগ সময়ই ব্যর্থ হয়েছি কারণ ল্যামিনিনের এই অদ্ভুত বৈশিষ্ট্যটি রয়েছে এবং এই ইন্টারঅ্যাকশনগুলো এতটা সহজ নয় যে তুমি কম্পিউটারে বসে অনুমান করে নিতে পারবে তোমাকে গ্রাউন্ড রিয়েলিটিতে উপস্থিত থেকে কাজ করতে হবে তুমি যদি পুরনো বই বা পুরোনো ম্যানুয়াল দেখো তাহলে দেখতে পাবে আগেকার দিনের লোকেরা খুব পরিষ্কার ভাবেই এটি উল্লেখ করেছিল পজিটিভলি চার্জড্ অরনিথিন ব্যবহার করলে ল্যামিনিন আরো ভালোভাবে ইন্টারঅ্যাক্ট করে সুতরাং অন্যভাবে বলতে গেলে যখনই তুমি এই ধরনের কিছু করছো তুমি তোমার সাবস্ট্রেটকে আরো বেশি জটিল করে তুলছো তোমার সাবস্ট্রেটটা এখন একটা অ্যাঢেরিং কম্পোজিট বা লেয়ার বাই লেয়ার অ্যাসেম্বলিতে পরিণত হয়েছে সুতরাং অরনিথিন অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটা বিষয় হল কাঁচ না পলিকার্বনেট কিসের ওপর তুমি কোষের বৃদ্ধি ঘটাচ্ছো স্টেরাইল পলিকার্বনেটগুলো সাধারণত 15 মিলিমিটার বা 90 মিলিমিটার বা 60 মিলিমিটারের ডিস হিসাবে আসে এক্ষেত্রে তোমার খুব বেশি অপশন নেই তোমাকে এর উপরে শুধুমাত্র এক্স ওয়াই জেড প্রোটিন দিয়ে কোট করে দিতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই সেল কালচারে আমরা চেষ্টা করি কোষগুলোকে কাঁচের কভার স্লিপ এর উপরে বৃদ্ধি করাতে আমরা এর উপরে কাঁচের কভার স্লিপ রাখতে পারি অথবা আমরা সরাসরি কাঁচের কভার স্লিপও ব্যবহার করতে পারি কারণ ইমিউনো সাইটো কেমিস্ট্রির জন্য তোমাকে বিভিন্ন ধরনের পরীক্ষা করতে হবে কাঁচের কভার স্লিপ এর মাধ্যমে এগুলি পর্যবেক্ষণ করা অনেক সহজ হয়ে যায় বিশেষ করে মাইক্রোস্কোপির ক্ষেত্রে কাঁচের কভার স্লিপ ব্যবহার করলে অনেক সুবিধা হয় সুতরাং এইভাবে বেশিরভাগ জিনিস কাজ করে তাহলে আবার আলোচ্য বিষয়ে ফিরে আসা যাক এই কাঁচগুলো তোমার গবেষণাগারে বাল্ক হিসাবে আসে আমরা কখনই একটা কাঁচকে পরীক্ষা করি না কাঁচের কভার স্লিপ নিয়ে কাজ করতে গিয়ে তুমি প্রধানত যে সমস্যার সম্মুখীন হবে তা হল এই কাঁচের কভার স্লিপ গুলোর উপর প্রচুর পরিমাণে অয়েল বা গ্রিজ্ থাকে যেগুলো দেখতে পাওয়া যায় না সেল কালচারে ব্যবহারের জন্য কাঁচগুলো উপযুক্ত তা নিশ্চিত করবার জন্য কিছু স্টেপ ওয়াইস্ প্রসিডিওর মেনে চলতে হবে কাঁচ গুলো হাতে পাওয়ার পর প্রথম কাজ হল কাঁচের কভার স্লিপগুলোকে একটা বিকারের মধ্যে থাকা সাবানের সলিউশনে সারারাত ডুবিয়ে রাখা এরপরে তোমাকে এটা পুরোপুরি ধুয়ে ফেলতে হবে পরের দিন কাঁচ গুলোকে একই বিকারে কনসেন্ট্রেটেড HNO3 দিয়ে ট্রিট করতে হবে এইখানেই তুমি কাঁচের কভার স্লিপ এর সারফেসের ইচিং করছো এই পদ্ধতির মাধ্যমে তুমি কাঁচের কভার স্লিপের সারফেস স্বাভাবিকের তুলনায় একটু বেশি রাফ্ করে তুলছো HNO3 কাঁচ কে ইচ্ করতে সাহায্য করে অনেক পুরনো ব্যক্তিরা আছে যারা ইচিং এর জন্য হাইড্রোজেন ফ্লুরাইড ব্যবহার করে এই হাইড্রোজেন ফ্লুরাইড আরো বেশি শক্তিশালী হয় আমি এখানেই শেষ করছি এবং আমরা কাঁচের ট্রিটমেন্ট নিয়ে আলোচনা চালিয়ে যাব